নমস্কার আমরা এখন এই ফেজ ডায়াগ্রামগুলি এবং স্টেবল ফেজেস কী তা দেখব এটি মেটেরিয়ালগুলি বোঝার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ এটি কোন কিছু স্থিতিশীল হতে চলেছে কিনা তা উপস্থাপনের একটি উপায় এবং এটি সিস্টেমে কী কী সম্ভব তা আমাদের জানান এবং তাই এটির পেছনে কিছুটা সময় ব্যয় করা দরকার এটি কী তা বোঝার এবং তারপরে এটি ব্যবহার করার জন্য মূল্যবান সুতরাং শেখার উদ্দেশ্যগুলি হল আমরা ফেজ ডায়াগ্রামগুলি কী তা দেখব আমরা এটি কী তা উপলব্ধি করব এবং আমরা ইকুইলিব্রিয়াম ফেজের গুরুত্ব কী তাও দেখব এবং আমরা ফেজ ডায়াগ্রামে ন্যানোস্কেলের প্রাসঙ্গিকতা কী তাও বিবেচনা করব আমাকে অবশ্যই উল্লেখ করতে হয় যে এটি ফেজ ডায়াগ্রাম এবং স্টেবল ফেজ এর ধারণাটির খুব সংক্ষিপ্ত চেহারা দেখব বাস্তবে আপনি যদি আন্তর্জাতিকভাবে কোথাও মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং কোর্সে যান এগুলি সম্পূর্ণ কোর্স হয় এগুলি এমন যে এই 40 টি লেকচার দেখার জন্য আপনি 40 ঘন্টা ব্যয় করতে পারেন এটি দুর্দান্ত বিবরণে দেখছেন এবং বাস্তবে অন্যান্য কোর্সও রয়েছে যা আপনি দেখতে পারেন যা ঠিক এটিই করে আমাদের জন্য এটি প্রাসঙ্গিক তাই যদি আপনি সত্যিই সেই পটভূমি চান তবে আপনাকে অবশ্যই এই কোর্সটি দেখতে হবে এখানে আমরা এটি কী তা সম্পর্কে একটি তাৎক্ষণিক পর্যালোচনা করব যাতে আপনি এটি ন্যানোম্যাটিলিয়ালের দৃষ্টিকোণ থেকে কার্যকরভাবে ব্যবহার করতে পারেন এবং এটি আলোচনাকে সম্পূর্ণ রাখতে সহায়তা করে সুতরাং সেই কারণেই আমরা এটি দেখার জন্য কিছুটা সময় ব্যয় করব সুতরাং যখন আপনি কোনও মেটেরিয়ালের দিকে তাকাবেন তখন আপনি এটিকে ব্যবহারের জন্য রাখার চেষ্টা করবেন সুতরাং মূলত আমাদের দিনের শেষে আমরা দেখবো যে মেটেরিয়াল সাইন্স হল সম্পূর্ণভাবে ম্যাটেরিয়াল এর ব্যবহারের সম্পর্কে ধারণা সুতরাং কিছু বিবরণ সেখানে বলছে যে আমি একটি মেটেরিয়াল চাই যার এরকম কিছু বৈশিষ্ট্যগুলি থাকবে যেটা আমাকে এই করতে সাহায্য করবে সুতরাং এটাই হল মেটেরিয়াল এর ব্যবহার আমরা বুঝতে চাই যে এটিকে এরকম ব্যবহার করার জন্য কোথা থেকে আমাদের সেই প্রান্তে পৌঁছাতে হবে সুতরাং এই জিনিসটি আমাদের বুঝতে হবে সুতরাং এটি করার জন্য আমাদের একটি সাধারণ ক্রম রয়েছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কী ঘটছে সিস্টেমের থার্মোডিনামিক্স কী সুতরাং এটি প্রথম জিনিস যা আমাদের বুঝতে হবে যে সিস্টেমের থার্মোডিনামিক্স কি তারপরে থার্মোডিনামিকসের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি সিস্টেমটি কী করবে এটি কখন ভারসাম্যে পৌঁছাবে সুতরাং আপনি সেই সিস্টেমটি গ্রহণ করতে পারেন কোনও মেটেরিয়াল হিসাবে যা আপনি কোনো অবস্থানে ব্যবহার করার জন্য চাইছেন এটি একটি বিমানের ইঞ্জিনের টারবাইন ব্লেড সুতরাং আপনার কাছে এমন কিছু মেটেরিয়াল রয়েছে যা সম্ভাব্যভাবে একটি বিমানের ইঞ্জিনের টারবাইন ব্লেড হিসাবে ব্যবহার করা যেতে পারে সুতরাং আপনি সেই সিস্টেমটির দিকে নজর দিন আপনি বোঝেন এটি থার্মোডাইনামিক্স এবং সেই টারবাইন সিস্টেমের অপারেশন করার শর্তে এটির সিস্টেমের ভারসাম্য স্টেট কি হতে চলেছে সুতরাং টারবাইন ইঞ্জিনটি হল সেই ইঞ্জিনের টারবাইনটি সুতরাং এটি যেকোনও চাপে যা আপনি দেখেন যে তাপমাত্রায় যা দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিতে সিস্টেমের system's ভারসাম্যের স্টেটটি কী সুতরাং এটি এমন কিছু যা আমাদের বুঝতে হবে তারপরে আমরা যেমন আমাদের পূর্ববর্তী শ্রেণিতে আলোচনা করেছি আমাদের এটিও মনে রাখতে হবে যে অনেক সময় সিস্টেমটি ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারে সুতরাং এটি পুরোপুরি ঠিক আছে সুতরাং আমাদেরকে এই সিস্টেমটির দিকে নজর দিতে হবে এবং বিবেচনা করতে হবে এই সিস্টেমের মধ্যে কোনও ভারসাম্যহীন স্টেট আছে কিনা যা টারবাইন ব্লেডের জন্য খুবই কাঙ্ক্ষিত এবং তাই আপনার এই সিস্টেমটিকে এই ভারসাম্যহীন স্টেটর দিকে পরিচালিত করতে পারেন কিনা তা দেখতে হবে সুতরাং আপনি যখন এই মেটেরিয়ালটি প্রসেস করেন তখন আপনি এটিকে এই ভারসাম্যহীন অবস্থার দিকে পরিচালিত করেন যাতে এটির শেষে এই বিষয়টি জানা যায় যে এই সমস্ত দিকটি করার ফলাফল কী এবং তারপরে সেই মেটেরিয়ালটিতে এই নির্দেশিত ট্রিটমেন্ট পরিচালনা করা যার ফলাফলটি হল আপনি একটি মাইক্রোস্ট্রাকচারে পৌঁছেছেন সুতরাং আমরা কয়েক মুহুর্তে একটি মাইক্রোস্ট্রাকচার কী তা দেখতে পাব তবে আপনি এমন একটি মাইক্রোস্ট্রাকচারে পৌঁছান যা সেই উপায়ে শেষ পর্যন্ত এমনভাবে আসে যে আপনি আসলে এটি ব্যবহার করতে পারেন এবং সেই মাইক্রোস্ট্রাকচারের ফলে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যেটা আপনি পাবেন সুতরাং এটি একটি কজ ইফেক্ট ধরনের প্রবাহ সুতরাং আপনার থার্মোডিনামিক্স রয়েছে আপনার ভারসাম্য আছে আপনার কোনও সম্পর্কিত অভারসাম্য রয়েছে আপনি তাদের মধ্যে কী চান তা সিদ্ধান্ত নিতে পারেন এবং তারপরে কিছু মাইক্রোস্ট্রাকচারের ফলস্বরূপ এবং তারপরে সেই মাইক্রোস্ট্রাকচার থেকে আপনি কিছু বৈশিষ্ট্য পান সুতরাং এটি সেই ক্রম যেভাবে আপনাকে মেটেরিয়ালটির সাথে আচরণ করতে হবে এবং মাইক্রোস্ট্রাকচার কি মাইক্রোস্ট্রাকচার কেবলমাত্র যে ফেজগুলি উপস্থিত রয়েছে তা নির্দেশ করে সুতরাং একটি ফেজ কোনও ম্যাটেরিয়ালের এমন একটি অঞ্চল যেখানে বৈশিষ্ট্যগুলি অভিন্নভাবে ধ্রুবক হয় এবং আপনি এটির আরও প্রযুক্তিগত সংজ্ঞা পেতে পারেন এবং মূলত আপনার কাছে কয়েকটি ফেজ উপস্থিত আছে আপনি তাদের বিভিন্ন আনুপাতিক স্তরে পেতে পারেন সুতরাং এটি কেবল খাঁটি লোহা নাও হতে পারে এটি আয়রন কার্বাইড হতে পারে এটা এমন আরো কিছু হতে পারে সুতরাং আপনার একটি ফেজ এর সংজ্ঞা আছে এবং তারপরে সেই ফেজ এর অনুপাতের উপস্থিতি কত সুতরাং আপনার কাছে একাধিক ফেজ থাকতে পারে সুতরাং আপনার এইটির 50 এবং ওইটির 50 বা এইটির 20 এবং ওইটির 80 অথবা তিনটি আলাদা আলাদা ফেজ থাকতে পারে সুতরাং কিভাবে এই ফেজগুলির তুলনামূলক আনুপাতিক থাকে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং কিভাবে এটি বিতরণ করা হয় এগুলি কি অভিন্নভাবে বিতরিত নাকি নির্দিষ্ট অবস্থানে ছোট ছোট কণার আকারে একটি ফেজ অন্য ফেজটি একটি বৃহত্তর ফেজ যা বেশিরভাগ স্থান দখল করে এবং আরো সীমানা বরাবর যদি একটি ফেজ থাকে এটির বৃহত্তর অঞ্চলে একটি ফেজ থাকে এবং সেই বৃহৎ অঞ্চলের দুটি কণার সীমার মধ্যে আপনার দ্বিতীয় স্তরের উপস্থিত থাকে তবে এটিকে বিতরণ বলে সুতরাং মাইক্রোস্ট্রাকচার মেটেরিয়ালটির মধ্যে সমস্ত ফেজগুলিকে অন্তর্ভুক্ত করে সেই ফেজগুলির তুলনামূলক পরিমাণ কত এবং কীভাবে সেগুলি বিতরিত হয় সুতরাং এটি একটি মাইক্রোস্ট্রাকচারের ধারণা যা এখানে উপস্থিত সুতরাং থার্মোডায়নামিক্স আমাদের ভারসাম্যের ধারণা দেয় এবং এই ভারসাম্য কে আপনি কাইনেটিকসের সাথে সংযুক্ত করতে পারেন এবং তখন আপনি দেখতে পাবেন একটি ভারসাম্যের স্টেট এর দিকে পৌঁছচ্ছে নাকি অ ভারসাম্যের স্টেট এর দিকে পৌঁছাচ্ছে এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোস্ট্রাকচার কী যা হলো আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন এবং তারপরে সেই মাইক্রোস্ট্রাকচার থেকে আপনি কিছু বৈশিষ্ট্য পাবেন এবং এইভাবে আপনি মেটেরিয়াল টি ব্যবহার করতে পারবেন তো এখন ন্যানোস্কেলের প্রভাব কী সুতরাং এটিই আমরা বুঝতে চাই আমরা দেখতে চাই ন্যানোস্কেল এর প্রভাব কি সুতরাং আমরা যেটা দেখব তা হল ন্যানোস্কেল আমাদেরকে খুব মৌলিক স্তরে প্রভাবিত করতে শুরু করে কারণ এটি কার্যকরভাবে সিস্টেমের থার্মোডিনামিক্সকে প্রভাবিত করতে শুরু করে আমি পূর্ববর্তী ক্লাসে যেমন উল্লেখ করেছি এখানে মৌলিক অর্থে থার্মোডাইনামিক্স এর পরিবর্তন হচ্ছে না এটি ঠিক একই আছে এটা ঠিক এমন যে যখন আমরা ম্যাক্রোস্কোপিক মেটেরিয়ালগুলিতে থার্মোডিনামিক দেখি যা ন্যানোস্কেলে মাইক্রোস্কোপিক মেটেরিয়ালগুলিতে দেখি না তারপরে আমাদের কিছু শর্ত থাকে যার কোনও প্রাসঙ্গিকতা নেই বা তাদের মান খুব নগণ্য হয় এবং তাই আমরা এই শর্তাদি উপেক্ষা করি তবে আপনি যখন ন্যানোস্কেল যান সেই একই শর্তগুলি যা আপনি উপেক্ষা করেছেন সেগুলির কিছুতে আসলে কিছু উল্লেখযোগ্য মান থাকতে শুরু করে এবং তাই তারা থার্মোডাইনামিক সমীকরণ থেকে প্রাপ্ত ফলাফলকে প্রভাবিত করে থার্মোডাইনামিক সমীকরণটি হুবহু একই তবে আপনি একটি নির্দিষ্ট শর্তাদির জন্য কিছু অতিরিক্ত মান পেতে শুরু করেন এবং তারপরে এটি আপনার ফলাফলকে প্রভাবিত করতে শুরু করে অতএব হঠাৎ করে ন্যানোস্কেলের উপস্থিতিতে আপনার ভারসাম্য পরিবর্তন হয় সুতরাং আপনাকে যে বিষয়টি বুঝতে হবে তা সাধারণত তাই যদি আপনি সাধারণভাবে ন্যানোম্যাটরিয়ালগুলি লক্ষ্য করেন কেন এটি বড় হয়ে উঠেছে কেন এটি আপনার থার্মোডাইনামিক্স বইটি সাধারণত এটি সাধারণ অর্থে খুব বেশি বলে না আপনি দেখতে পাবেন যে থার্মোডাইনামিক্সের বেশিরভাগ বই এই কারণেই রচিত হয়েছিল কারণ থার্মোডাইনামিক্স যেমন একটি ক্লাসিক বিষয় সেগুলি সবই ছিল সেরা বই সেগুলি সবগুলি 50 বছর আগে লেখা হয়েছিল বা আরও বেশি ছিল এবং এগুলি সেই বিষয়টির উপর ঐতিহ্যবাহী চমৎকার ধরণের বই এবং এটি সেই ধরণের বই যা আমরা শিখি অন্যদিকে যদি আপনি দেখেন ন্যানোটেকনোলজির পুরো ক্ষেত্রটি কেবলমাত্র 20 বছরের শেষের দিকে এসেছে এটি হল তখন যখন আমরা সকলেই হঠাৎ ন্যানোটেকনোলজির এই ধারণাটি সম্পর্কে সজাগ হয়ে উঠি যে এটি এরকম করতে পারে আপনার জন্য অনেক আকর্ষণীয় জিনিস এবং তাই আমাদের ন্যানোম্যাটিলিয়াসের সাথে কাজ করার এই সুযোগটি কাজে লাগানো উচিত সুতরাং থার্মোডাইনামিক্সের বইগুলি সাধারণত সিস্টেমগুলির সাথে মোকাবিলা করেছে যেখানে কণাগুলি ম্যাক্রোস্কেল বা মেটেরিয়ালগুলি ম্যাক্রোস্কেলের মাইক্রোস্ট্রাকচার ছিল তাদের কাছে সত্যিই কোনও ন্যানোস্কেলের মেটেরিয়াল ছিল না সুতরাং যখন তারা সমীকরণ লেখেন এবং তারা যে পদ্ধতিগুলি প্রথাগতভাবে দেখছিলেন তাদের দিকে তাকালে তারা ছোট স্কেলের সাথে যুক্ত শর্তগুলির প্রভাব দেখতে পাননি কারণ তারা ক্ষুদ্র স্কেলে সিস্টেমগুলির সাথে কাজ করেননি এবং সুতরাং তারা কেবলমাত্র সেই শর্তগুলিতে মনোনিবেশ করেছিলেন যা বৃহত্তর স্কেলগুলিতে সিস্টেমগুলিকে প্রভাবিত করে এবং সুতরাং তারা এইভাবেই সমীকরণটি লিখেছিল এখন আপনি যখন ন্যানোম্যাটরিয়ালগুলি দেখেন আপনি বুঝতে পারেন যে সেই অতিরিক্ত শর্তাদি যেগুলি এখানের মূল সমীকরণে থাকতে পারে তবে এগুলি উপেক্ষা করা হয়েছিল কারণ তাদের নগণ্য মান ছিল তবে এখন উল্লেখযোগ্য মান আছে এবং তাই আপনি এগুলি যুক্ত করুন সুতরাং তাই ন্যানোস্কেলে থার্মোডিনামিক্সকে প্রভাবিত করে অতএব এটি ভারসাম্যকে প্রভাবিত করে যেহেতু এটি ভারসাম্যকে প্রভাবিত করে তাই এটি মাইক্রোস্ট্রাকচারকে প্রভাবিত করে এবং যেহেতু এটি মাইক্রোস্ট্রাকচারকে প্রভাবিত করে তাই এটির বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে এবং এই কারণেই যখন আপনি ন্যানোস্কেলে যান তখন আপনার হুবহু একই সংমিশ্রণের মেটেরিয়াল থাকা সত্বেও হঠাৎ এমন বৈশিষ্ট্য প্রদান করে যা এটি আগে আপনাকে দেয়নি সুতরাং এটি ন্যানোটেকনোলজির সম্পূর্ণ ধারণা এবং এই ক্লাসগুলিতে আমরা এর থার্মোডাইনামিক দিকটি কীভাবে বোঝা যায় তা দেখার চেষ্টা করছি কিভাবে এটি পর্যবেক্ষণ করা যেতে পারে এবং তাই অন্য যে কোনও সিস্টেমে আমরা কয়েকটি উদাহরণ দেখব তবে অন্য কোনও সিস্টেমেও যদি আপনি এই পদ্ধতিকে গ্রহণ করেন তবে আপনি বুঝতে শুরু করতে পারেন ন্যানোস্কেলের থেকে থার্মোডিনামিক্সের উপর কী প্রভাব রয়েছে সুতরাং এটাই হল ধারণা সুতরাং আমরা যেভাবে উপস্থাপন করব থার্মোডিনামিক্স কি নির্দেশ করে সুতরাং আমরা এখানে এটিই বলতে চাই আমরা কীভাবে উপস্থাপন করব থার্মোডায়নামিক্স কী নির্দেশ করে সুতরাং সাধারণত আমরা তা করি ফেজ ডায়াগ্রামগুলি ব্যবহার করে সুতরাং আমরা ফেজ ডায়াগ্রামগুলি ব্যবহার করি সুতরাং যেমন আমি বলেছিলাম আমরা থার্মোডাইনামিক্স এর দিকে তাকাচ্ছি যা ভারসাম্যের কথা বলে এটি আপনাকে জানায় যে সমস্ত পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখা দেওয়ার জন্য আপনি যথেষ্ট সময় দিয়েছেন এমন পরিস্থিতিতে কি ঘটতে চলেছে এবং তারা অবশেষে তাদের রেস্টিং স্টেটে পৌঁছেছে আমি বলতে চাইছি তারা সমস্ত প্রতিক্রিয়া সম্ভব করেছে সম্ভবত আমি বলতে চাইছি নীতিগতভাবে আপনি 100 বছরের মধ্যে আপনি যে কথা বলেছেন তা বলছেন ইত্যাদি আমি বলতে চাইছি আপনি 100 বছর ধরে একটি পরীক্ষা চালাচ্ছেন না তবে সাধারণভাবে যে ধরণের সময় স্কেল আপনি মনে করেন আপনি বলেছেন যে এটিকে অসীম সময় দিলেও এটি কি করবে এটি এই করবে সুতরাং এটি মুক্ত শক্তি পরিবর্তনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বনিম্ন মুক্ত শক্তির সাথে সিস্টেমটি খাপ খাইয়ে নিতে পারে এবং তাই সিস্টেম ভারসাম্যের স্টেট এ পৌঁছায় এবং তারপরে একবার আপনি সিস্টেমের ভারসাম্যের স্টেটের বিষয়ে সিদ্ধান্ত নেন আপনার কাছে একটি পরিসীমার সংমিশ্রণ আছে আপনি প্রত্যেকটি সংমিশ্রণ ব্যবহার করে সিস্টেমটির ভারসাম্যকে বুঝতে চেষ্টা করছেন এবং তারপর আপনি আপনার পাওয়া সমস্ত তথ্যের একসাথে একটি চিত্রিত বর্ণনা করেন এবং ওই চিত্রিত বর্ণনাটিই হল ফেজ ডায়াগ্রাম এবং সেটাই খুব সুন্দর ভাবে সিস্টেমের থার্মোডাইনামিক্স কে ধরে রাখে সুতরাং ফেজ ডায়াগ্রাম সম্পর্কে আমাদের কিছুটা বুঝতে হবে এবং সেইজন্য সেই ভিত্তিতে আমরা বুঝতে এবং তারপরে সম্ভবত ন্যানোস্কেল এর সাথে কী করে তা দেখতে পাবো সুতরাং এটি করতে আসুন আমরা কেবল একটি তামা নিকেল ফেজ ডায়াগ্রামের একটি সাধারণ উদাহরণ গ্রহণ করি সুতরাং আপনি বুঝতে পারেন যে ফেজ ডায়াগ্রামটি আমাদের কি সরবরাহ করে এবং তাই আপনি দেখতে শুরু করতে পারেন ন্যানোস্কেলে এটি কী করতে পারে সুতরাং এজন্য আমরা এটি দেখতে চাই সুতরাং এটি দেখার জন্য এটি একটি আকর্ষণীয় ফেজ ডায়াগ্রাম যেহেতু এটি দেখতে খুব সাধারণ ফেজ ডায়াগ্রাম দেখা যাক সুতরাং আমাদের যা প্রয়োজন তা হল আমাদের তাপমাত্রা থাকতে হবে আপনার সংমিশ্রণ থাকতে হবে সুতরাং এটির y অক্ষে তাপমাত্রা আছে এবং আমরা খাঁটি তামা দিয়ে শুরু করব এবং আমরা শেষ অব্দি যেতে পারি সুতরাং এটি ওয়েট নিকেল শিরোনাম এইভাবে ওয়েট নিকেল বৃদ্ধি করে সুতরাং এটি 0 নিকেল সুতরাং এটি সেখানে অর্ধেক পথ সুতরাং এটি 50 নিকেল এবং এটি 100 নিকেল 100 নিকেল সুতরাং আপনি এই পথে যান এবং এটি এটি 75 এবং এখানে আমরা 1 মিটার চিহ্ন 25 রেখেছি সুতরাং এটি আমাদের কাছে রয়েছে এবং আপনি দেখতে পাবেন এখানে আমাদের প্রায় 1085 তাপমাত্রা রয়েছে এটি সমস্ত ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা এটিও ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে এবং আপনার 1453ºC আছে 1453ºC হল নিকেলের গলনাঙ্ক 1085ºC হল তামার গলনাঙ্ক সুতরাং আপনি সাধারণত যা দেখেন তা হল এই সিস্টেমের জন্য একটি ডায়াগ্রাম যা ঠিক এরকম দেখতে এটি সামান্য সঠিক সুতরাং এর মতো কিছু হল একটি হাতে আঁকা ডায়াগ্রাম তবে এটিই মূলত কোনও ফেজ ডায়াগ্রাম তামা নিকেল সিস্টেমটি দেখতে মোটামুটি আকর্ষণীয় কারণ তাদের পারমাণবিক সংখ্যা এবং কৃষ্টাল আকারগুলি এবং ক্রিস্টাল কাঠামোগুলির সাথে খুব মিল সুতরাং আপনি পারমাণবিক সংখ্যা Z এর দিকে দেখছেন যা এক্ষেত্রে 28 পারমাণবিক সংখ্যা এবং এটি তামার জন্য 29 এবং তাদের উভয়ের FCC কাঠামো রয়েছে এবং ফলস্বরূপ আপনি তামা মধ্যে নিকেল লাগানো শুরু করতে পারেন এবং আপনি নিকেল যোগ করা চালিয়ে যেতে পারেন এটিকে একটি সলিড সলিউশন বলে সুতরাং ক্রিস্টাল কাঠামোতে আপনি কিছু তামা পরমাণু অপসারিত করেন যেখানে নিকেল পরমাণু রাখেন আপনি এটি চালিয়ে যান আপনি 100 তামা থেকে 100 নিকেলে যেতে পারেন এবং তারা একে অপরের সম্পূর্ণরূপে দ্রবীভূত হবে এটি অন্যান্য সিস্টেমে সত্য নয় এটি এই সিস্টেমে ঘটে সুতরাং আপনি এই ধরনের ডায়াগ্রামটি পান এবং এটিকে বাইনারি আইসোমর্ফোস সিস্টেম বলে সুতরাং একে বাইনারি আইসোমর্ফোস সিস্টেম বলা হয় সুতরাং তামা এবং নিকেলের সাথে সম্পর্কিত বিবিধ বিবরণের কারণেই এটি হয় সুতরাং আপনি এই সিস্টেমটি এখানে পাবেন এখন উচ্চতর তাপমাত্রায় যাওয়ার সাথে সাথে যা হয় তা সাধারণত আপনি তরল ফেজ পেতে চলেছেন সুতরাং যদি আপনি এই ধরণের তাপমাত্রা 1453ºC এর উপরে থাকেন তবে আপনি সর্বদা তরল ফেজ থাকেন আপনি যদি তরল ফেজ এ 1453ºC এর উপরে যান তবে সংমিশ্রণটি যাই হোক না কেন এটি তরল ফেজ এ থাকে যদি আপনি 1453ºC এর নিচে নেমে থাকেন তবে অবশ্যই এটি আবার সংমিশ্রনের উপর নির্ভর করে শুরু হয় তবে আপনি তরল এবং কঠিন ফেজে মিশ্রণ পেতে শুরু করতে পারবেন সুতরাং তবে এটি 1453 এর ঠিক নীচে সংমিশ্রনের উপর নির্ভর করে আপনি যদি 1085 এর নীচে যান তবে আপনার কেবলমাত্র সলিড ফেজ পাবেন সুতরাং এটি কঠিন সুতরাং আমরা এটাকে α বলবো সুতরাং এটি α ফেজ মধ্যবর্তী তাপমাত্রায় আপনার উভয় পর্যায় α তরল থাকে এবং আমরা তাই এটি এভাবেই ঘটে এবং আপনি কোনও প্রদত্ত সংমিশ্রণ নিতে পারেন সুতরাং আসুন আমরা কিছু রচনা C0 নিই সুতরাং C0 এবং তারপরে এটির সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে পারি সুতরাং এটিকে এই তথ্যটিকে একসাথে রাখার জন্য একটি প্লট হিসাবে বলা হয় যা আপনাকে দেখায় যে কোন তাপমাত্রায় কী ফেজ উপস্থিত হতে চলেছে এবং তাকে ফেজ ডায়াগ্রাম বলে আমার আপনাকে এই সত্যটি সম্পর্কেও সতর্ক করতে হবে যে আপনি ব্যবহার করতে পারেন এমন আরও কয়েকটি পরীক্ষামূলক শর্ত রয়েছে এবং এটি উদাহরণস্বরূপ চাপ হতে পারে এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মেটালার্জিক্যাল সিস্টেমে যেমন ধরে নিচ্ছি যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনুমান করা হয় যে চাপটি এক বায়ুমন্ডলের চাপের সমান এবং এটি সাধারণত এবং এই সিস্টেমগুলি তৈরি করার জন্য খুব সুবিধাজনক অনুমান কারণ এটি গলিত ধাতু কঠিন ধাতু এবং গলিত ধাতু এবং আমাদের এতে অতিরিক্ত চাপ যুক্ত করতে বা ভ্যাকুয়ামের আওতায় রাখার বিষয়ে দক্ষতা বা আগ্রহের সত্যিকার অর্থে খুব বেশি কিছু নেই সাধারণভাবে কিছু বিশেষ ক্ষেত্রে এটিও আগ্রহের বিষয় হতে পারে সাধারণভাবে বেশিরভাগ কারখানাগুলি যে শিল্পগুলিতে আপনি যাচ্ছেন সেগুলির ক্ষেত্রে এই নয় যে আপনি এই ধাতুগুলি তৈরি করছেন যেখানে আপনি যাচ্ছেন বা ধাতব সিস্টেমগুলি এই ধাতব সিস্টেমগুলির সাথে কাজ করে শেষ ব্যবহারটি ঘরের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপেই হয় সুতরাং তারা যেখানে এটি প্রক্রিয়াজাত করছে পাশাপাশি তারা যেখানে এটি ব্যবহার করছে সেখানের চাপটি সাধারণত বায়ুমণ্ডলীয় এটি একক বায়ুমন্ডলীয় চাপে রাখা হয় সুতরাং এক বায়ুমণ্ডলের চাপে একটি ফেজ ডায়াগ্রাম থাকা আমাদের পক্ষে কার্যকর তাপমাত্রা সমালোচনামূলক কারণ আপনি উচ্চ তাপমাত্রায় অংশটি ব্যবহার করতে পারেন আপনি কম তাপমাত্রায় অংশটি ব্যবহার করতে পারেন এটি ঘটছে বহুবার এবং তাই আমাদের তাপমাত্রায় বেশি মনোযোগ দেওয়া হচ্ছে আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা রসায়নবিদদের দ্বারা ব্যবহৃত সিস্টেমে যান তবে তারা প্রায়শই তরল এবং গ্যাসের সাথে কাজ করে তাদের চাপ একটি খুব গুরুত্বপূর্ণ পরামিতি আপনার লুপটি চাপ পরিবর্তন করে পরিবর্তিত হলে আপনি সিস্টেমটি নাটকীয়ভাবে পরিবর্তন করতে পারেন সুতরাং আপনি যখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেমগুলির দিকে তাকান যেখানে তারা কিছু ডিস্টিলেশন প্রক্রিয়ার দিকে নজর দেয় তারা অপরিশোধিত তেল নিয়ে কাজ করে এবং এর সাথে সম্পর্কিত কিছু বিভিন্ন প্রক্রিয়া চালায় অপরিশোধিত তেলের বিভিন্ন অংশকে বের করার জন্য সুতরাং তাপমাত্রা এবং চাপ তখন উভয়ই দরকারি আমাদের জন্য চাপটি সাধারণত একক বায়ুমণ্ডলের চাপে সেট করা থাকে তবে আমাদের এটি অন্তত মনে রাখা উচিত সুতরাং একে ফেজ ডায়াগ্রাম বলা হয় এটি প্রায়শই একটি ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামও বলা হয় এটি কখনও কখনও কনস্টিটিউশনাল ডায়াগ্রাম বলা হয় এটি এমন একটি উপায় যা আপনি চিত্রের মাধ্যমে প্রক্রিয়াটির থার্মোডিনামিক্স দ্বারা আমাদের কাছে পৌঁছে দেওয়া তথ্যগুলিকে চিত্রিতভাবে উপস্থাপন করতে পারেন তবে সবচেয়ে সাধারণ শব্দটি ব্যবহৃত হয় ফেজ ডায়াগ্রাম সুতরাং আমরা আমাদের পরবর্তী স্লাইডে যা করব তা হল আমরা এই ধাপের চিত্রটি থেকে কেবল একটি H অঞ্চলকে বিবর্ধিত করব সুতরাং উদাহরণস্বরূপ আমি চিত্রের এই অঞ্চলটিকে বিবর্ধন করার চেষ্টা করছি কেবলমাত্র আপনাকে বলার জন্য যে আমরা এই ফেজ ডায়াগ্রাম থেকে নির্ধারণ করতে পারি সুতরাং আমি কেবল এটি বাড়িয়ে তুলছি যাতে আমরা এটি আরও সামান্য বৃহত্তর বিশদে আলোচনা করতে পারি এবং বিশেষত মাইক্রোস্ট্রাকচারের ক্ষেত্রে আমি বলেছিলাম কোন ফেজগুলি উপস্থিত রয়েছে কতটা পরিমাণে ফেজগুলি উপস্থিত রয়েছে এবং আপেক্ষিক পরিমাণগুলি ইত্যাদি এটি এমন কিছু বিষয় যা আমাদের বিষয়বস্তু এবং আমরা এটি দেখতে পারি এছাড়াও এই প্রসঙ্গে এই ব্যাপারে প্রায়ই দেখছি যে ধাপে ধাপে তাপমাত্রা কমানোর ফলে কি হয় সুতরাং নির্দিষ্ট তাপমাত্রায় সিস্টেমটি দেখতে সুবিধাজনক সুতরাং কিছু তাপমাত্রা তাই আপনি এখানে কিছু তাপমাত্রা নেবেন এবং আপনি এই তাপমাত্রায় সিস্টেমটির দিকে তাকান এবং এরপরে আপনি সিস্টেমটিকে আরও খানিকটা ঠাণ্ডা করবেন তারপরে আপনি এই নিম্ন তাপমাত্রায় সিস্টেমটির দিকে তাকান সুতরাং প্রতিটি সময় আমরা তাপমাত্রা অনুসারে এর তাপমাত্রাটি দেখছি এটিকে একটি আইসোথার্ম বলা হয় এবং এই আনুভূমিক রেখাটিকে টাই লাইন বলা হয় সুতরাং আমরা মনে রাখব পরবর্তী স্লাইডে আমরা এটির বিষয়ে আরো বিশদে ফোকাস করব এবং তারপরে আমরা কি করতে পারি সে সম্বন্ধে আপনি একটি ধারণা পাবেন সুতরাং আমরা কেবল এই ডায়াগ্রামটি কিছুটা বাড়িয়ে তুলব এবং সেখান থেকে এটি তৈরি করব সুতরাং আবারও আমাদের y অক্ষের উপর তাপমাত্রা রয়েছে এবং x অক্ষের উপর আমাদের সংমিশ্রণ রয়েছে তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে এবং সংমিশ্রণ যা এক্ষেত্রে নিকেলের ওয়েট এবং আমরা ফেজ ডায়াগ্রামের এক বিস্তৃত অঞ্চলটির দিকে দেখছি সুতরাং এটি একটি সম্পূর্ণ ফেজ ডায়াগ্রাম নয় আমি কেবল এটির একটি বিভাগ আঁকতে যাচ্ছি সুতরাং আমরা কেবল ধরে নিই যে এটি এখানে বিন্দুযুক্ত সুতরাং যে এটি এদিকে কোথাও রয়েছে এবং এটিও বিন্দুযুক্ত এটিও কোথাও এইদিকে রয়েছে সুতরাং এটি ফেজ ডায়াগ্রামের কেবল একটি বিভাগ সুতরাং এখন আমরা ধরে নেব যে আমাদের একটি সংমিশ্রণ C0 রয়েছে এবং এটিই একটি C0 যাতে আমরা কাজ করছি এটি সেই সংমিশ্রণ যা আমরা নিয়ে কাজ করছি এবং আপনি এটি শীতল করতে শুরু করেন আপনি সিস্টেমের তাপমাত্রাটি T1 এ নিয়ে যান এটি তাপমাত্রা T1 সুতরাং আপনি যখন সিস্টেমটি তাপমাত্রা T1 তে নিয়ে যান এবং সেখানে রাখেন এবং ভারসাম্য সন্ধান করেন আপনি দেখতে পাবেন পুরো সিস্টেমটি তরল অবস্থায় রয়েছে সুতরাং এটি এখানে তরল আমরা ইতিমধ্যে এটি চিহ্নিত করেছি যা পূর্ববর্তী জিনিসটিতে করেছি আমি এটি এখানে চিহ্নিত করব এটি তরল প্লাস α এবং এটি α সুতরাং এটিই এখানের ধারণা এবং আপনি যখন T1 এ থাকবেন এটি সমস্ত তরল অবস্থায় রয়েছে এভাবে আপনি এখানে এই তাপমাত্রার নীচে নেমে যান এবং আপনি এখানে এই তাপমাত্রার উপরে থাকেন তাপমাত্রার এই অঞ্চলে এই বিন্দু থেকে এখানে এই বিন্দুতে তাপমাত্রা হ্রাস হওয়ার সাথে সাথে আপনার সিস্টেমটি তরল প্লাস α অবস্থায় থাকবে সুতরাং আপনার কাছে সিস্টেমের তরল প্লাস α অবস্থা থাকবে আপনার কিছু পরিমাণ তরল কিছু পরিমাণ α থাকবে একবার আপনি এই তাপমাত্রার নীচে নেমে গেলে পুরো জিনিসটি কঠিন হবে এবং এটি সমস্ত α হবে সুতরাং সিস্টেমটি এইভাবে কাজ করে এবং যা ঘটে তা হল যখন আপনি তরল অবস্থা থেকে তাপমাত্রা ছাড়েন এটি সমস্ত টা সমানভাবে C0 সংমিশ্রণে থাকে অবশেষে আপনি যখন α স্থিতিতে থাকবেন তখন এটির সংমিশ্রণ C0 তে সমানভাবে থাকবে যদি আপনি আস্তে আস্তে এটি করেন আপনি যদি এটিকে একটি ভারসাম্য প্রক্রিয়াতে করেন এটি করেন যা আপনি সমস্ত কিছুকে সর্বনিম্ন শক্তির স্তরে রাখছেন তারপরে আপনি যখন শুরু করবেন তখন এটি সমস্ত সংমিশ্রণ C0 তে থাকবে C0 সংমিশ্রনের তরল আপনি শেষ পর্যন্ত FCC কাঠামোতে পৌঁছবেন যা আমরা α বলব কারণ এটি একটি কঠিন সলিউশন এবং সেই কঠিন সলিউশনটিতে ঠিক একই সংমিশ্রনের আকি মাত্রা C0 সহ তামা এবং নিকেল থাকবে একইভাবে কঠিনটি জুড়ে আপনি সামান্য ওঠানামা করতে পারেন কিন্তু সাধারণভাবে এটি ঠিক একই হবে যদি আপনি এটি ভারসাম্যের সাথে শীতলীকরণ করেন আপনি যদি এটি ভারসাম্যহীনভাবে শীতলকরণ করেন তবে আপনার ওঠানামা পড়তে হবেআপনার ওঠানামা হবে আপনার এমন কিছু অঞ্চল থাকবে যেখানে সংমিশ্রনের মাত্রা C0 এর থেকে বেশি হবে এবং অন্য অঞ্চলে সংমিশ্রনের মাত্রা C0 থেকে কম হবে সুতরাং এরকম কিছু বৈচিত্র থাকবে সুতরাং আমরা অবিলম্বে এই H অঞ্চলটিকে দেখছি তা নয় সুতরাং ভারসাম্য প্রক্রিয়া হিসাবে যা ঘটে তা হল আপনি শীতলীকরণ শুরু করার সাথে আপনি এই তাপমাত্রায় পৌঁছান সুতরাং আপনাকে সেই তাপমাত্রায় ঠিক কী হচ্ছে তা বোঝার জন্য একটি টাই লাইন লাইন আঁকতে হবে আপনার শীতলীকরণ শুরু করার সাথে সাথে কী হয় তরল সংমিশ্রণটি এই লাইনের সাথে সরে যায় এবং এর থেকে যে কঠিনটি বেরিয়ে আসছে তা এই লাইনের সাথে সংমিশ্রণে চলে আসে সুতরাং এটিই প্রথম যে কঠিনটির সংমিশ্রণটি প্রথম প্রকাশিত হচ্ছে সুতরাং আমি এটিকে Cα বলবো এবং এই সময়ে তরলটির গঠনটি C0 হয় অন্য যে কোনও মুহুর্তে তবে এটি আমাকে দেওয়া যাক যে কোনও তাপমাত্রায় আপনার কাছে এই 2 টি সংমিশ্রণ থাকবে সুতরাং এটি অন্য কোনও সময় Cα হবে এবং এটি C তরল হবে সুতরাং Cα পয়েন্টটি এইভাবে চলতে শুরু করে এবং শেষ পর্যন্ত এটি এই C0 এ পৌঁছে যায় যা এটি ঘটে এবং এই টাই লাইনটি আপনাকে এটি করতে সহায়তা করে আমি কী চলছে এবং আপনার কী বোঝার দরকার তা বুঝতে পেরেছি কারণ এটি একটি ভারসাম্য প্রক্রিয়া প্রাথমিকভাবে আপনি Cαর জন্য উচ্চতর সংমিশ্রণ তৈরি করেছিলেন কারণ Cαর সংমিশ্রণটি ডিফিউশন এর কারণে তরলটি কঠিনীভবন হয় এটিই আপনাকে মনে রাখতে হবে যে একটি ডিফিউশন প্রক্রিয়া চলছে যা এটির কঠিন সংমিশ্রণটি একটি অভিন্ন সংমিশ্রণ তৈরি করতে সক্ষম করতে সহায়তা করে যদিও লেয়ার বাই লেয়ার এটি কিছুটা আলাদা সংমিশ্রণ নিয়ে আসছে সুতরাং এটি স্থানান্তরিত করতে থাকে এবং তারপরে আপনি এই সংমিশ্রণটিকে C0 তে পেয়ে শেষ করেন এবং তাই কী হচ্ছে তা বোঝার জন্য এই ফেজ ডায়াগ্রামটি ব্যবহার করা হয় এবং যে কোনও নির্দিষ্ট সময়ে আপনি উপস্থিত বিভিন্ন ফেজের আপেক্ষিক পরিমাণগুলিও খুঁজে পেতে পারেন সুতরাং উদাহরণস্বরূপ আপনি যদি কিছু এই তাপমাত্রায় চান যে কোনওটি চাইলে ধরা যাক T1 বলুন এটি T2 T2 তে আমি যদি জানতে পারি যে সেখানে কত তরল রয়েছে বনাম কতটা শক্ত রয়েছে আমরা লিভার রুল বা ইনভার্স লিভার রুল বলে কিছু ব্যবহার করি এবং তাই তরলের ওয়েট Cα এর সমান হবে সুতরাং আমি এটিকে α1 বলব এবং এটি উদাহরণস্বরূপ α0 সুতরাং দেখুন α1 C0 Cα1 Cliquid সুতরাং সেই লিভারের বিপরীত দিক দিয়ে ওজন বাছাই করা এবং সে কারণেই আপনার কাছে Cα1 C0 Cα1 Cl রয়েছে যা আপনাকে তরলের ওয়েট দেয় এটি আমাদের পক্ষে জেনে রাখা উচিত এটি খুব গুরুত্বপূর্ণ নয় এই মুহুর্তে এই গণনার উপর ফোকাস করার জন্য জেনে রাখা উচিত তবে মুল বক্তব্যটি হল ফেজ ডায়াগ্রামটি কীভাবে কাজ করে এবং এটি সাধারণ সিস্টেমে খুব সরলীকৃত ফেজ ডায়াগ্রাম যা আপনার ফেজ ডায়াগ্রামটিতে আরও অনেকগুলি বৈশিষ্ট্য থাকতে পারে এখানে আপনার কেবলমাত্র একটি তরল ফেজ তরল প্লাস α ফেজ এবং একটি α ফেজ রয়েছে এবং এটি সম্পূর্ণ সংমিশ্রণটির জন্য অভিন্নভাবে উপস্থিত অন্যান্য অনেক সিস্টেমে আপনার একাধিক ফেজ রয়েছে যা বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন সংমিশ্রণগুলিতে প্রদর্শন করে ইত্যাদি এবং এগুলি সমস্তই থার্মোডিনামিকস থেকে গণনা করা হয় এবং একটি প্লটে রূপান্তরিত হয় যা চিত্রের মতো দেখায় যার সংমিশ্রণটি এই তাপমাত্রা এবং এটি সিস্টেমের থার্মোডিনামিক্সকে ধারণ করে সুতরাং এটি থার্মোডাইনামিকস এবং ফেজ ডায়াগ্রামগুলির একটি সৌন্দর্য এবং এটি আমাদের জানায় যে একটি সিস্টেমে কী সম্ভব এবং এটিই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটি আমাদের জানায় যে সিস্টেমের সাথে কী সম্ভব এবং সিস্টেমটি কোন দিকে এগিয়ে চলবে এখন আপনি যদি থার্মোডাইনামিক্স আমাদের কী দিয়েছে তা দেখেন তবে এই ফেজ ডায়াগ্রাম দিয়েছে ন্যানোটেকনোলজির দৃষ্টিকোণ থেকে এটিতে আমাদের আগ্রহী হওয়ার কারণটি হল আপনি যখন ন্যানোস্কেলে যান যদি আপনি ন্যানোস্কলে বনাম একই সিস্টেমের ফেজ ডায়াগ্রামটি দেখে থাকেন তবে অন্য কোনও ম্যাক্রোস্কোপিক স্কেলে একই ব্যবস্থার ফেজ ডায়াগ্রাম আপনি যা দেখতে পাবেন তা ন্যানোস্কেলের কারণে কারণ উচ্চ শক্তিগুলি যা ন্যানোস্কেলে কিছু শক্তি বিবেচনার কারণে যা আমরা দেখব সেই সিস্টেমে কিছু মুখ যে স্থিতিশীল বলে বিবেচিত হত যখন সিস্টেমটিতে ম্যাক্রো স্কেলতে ম্যাক্রো স্কেল গ্রেন ছিল একবার সিস্টেমে উপস্থিত মুখগুলির মধ্যে মাইক্রো স্কেল গ্রেন ছিল যেমন আমি এখানে বলেছিলাম আপনার কেবল তরল প্লাস α এবং α ছিল আপনার কাছে এমন আরও কিছু সিস্টেম থাকতে পারে যেখানে আপনি α ফেজ α phase একটি β ফেজ β phase এবং একটি γ γ phase থাকতে পারে সুতরাং আসুন আমরা বলি একটি অনুমানমূলক ব্যবস্থা আছে যেখানে আমার α ফেজ α phase β ফেজ β phase এবং γ ফেজ γ phase রয়েছে এবং যখন আপনি সাধারণভাবে এটি সর্বাধিক স্থিতিশীল এটি হল পরের সর্বোচ্চ স্থিতিশীল এবং স্থিতিশীলতার দিক থেকে এটি পরবর্তী স্থিতিশীল সুতরাং সাধারণত আপনি যদি সেই নির্দিষ্ট ব্যবস্থাটি গ্রহণ করেন তবে আপনি কেবলমাত্র α ফেজ α phase দেখতে পাবেন তবে আপনি যদি ন্যানোস্কেলে যান তবে কী ঘটবে তা সম্ভবত আপনি সিস্টেমগুলি খুঁজে পেতে পারেন যেখানে ন্যানোস্কলে এই ক্রমটি বিঘ্নিত হয়েছে এবং হঠাৎ আপনি β ফেজ β phase γ ফেজ γ phase এবং তারপরে α ফেজ α phase দেখতে পাচ্ছেন এটি সহজেই সেইভাবে ঘটতে পারে সুতরাং তবে আপনি যা দেখবেন তা হল ন্যানোস্কেলের ন্যানোস্কেল সিস্টেমের জন্য একই সিস্টেমের নমুনা একই একই সিস্টেমের ন্যানোস্কেলের নমুনা হঠাৎ β ফেজটি β phase আপনি যা আরও সহজে দেখেন আপনি কম দেখেন এবং আপনি প্রায় দেখেন না α আপনি বদলেছেন এমন আর কিছুই নয় আপনি কেবল ছোট স্কেলে চলে গেছেন এবং এভাবেই ছোট আকারের কারণে হঠাৎ আপনার ফ্রিজ ডায়াগ্রাম এর সাথে সম্পর্কিত প্রত্যাশা হঠাৎ বদলে গেছে এবং অতএব আপনি আসলে সিস্টেমে যা পান তা ভিন্ন এবং আপনি যদি আমাদের যা বলে ফিরে যান তবে আপনার থার্মোডায়ানামিক্স রয়েছে এটির ভারসাম্য রয়েছে যা আপনাকে একটি নির্দিষ্ট মাইক্রোস্ট্রাকচার দেয় এবং আপনি কিছু বৈশিষ্ট্য পান এখন যেহেতু মাইক্রো স্ট্রাকচারটির পৃষ্ঠটি নিজেই এটি হল যেগুলি ফেজগুলি উপস্থিত এবং কীভাবে এটি বিতরণ করা হয় এবং এখন হঠাৎ আপনি যা দেখতে পাচ্ছেন যে উপস্থিত ফেজগুলি উপস্থিত হতে চলেছে আসলেই আলাদা কারণ আপনি ন্যানোস্কেলে গিয়েছেন কারণ এটি থার্মোডাইনামিক সমীকরণের কিছু শর্তগুলির আপেক্ষিক প্রভাবকে পরিবর্তন করেছে এবং হঠাৎ এমন ফেস যা ম্যাক্রো স্কেলে কম স্থিতিশীল ছিল এখন ন্যানোস্কেলে আরও স্থিতিশীল এবং সুতরাং সেই সিস্টেমটির মাইক্রোস্ট্রাকচার হঠাৎই আলাদা যদি মাইক্রোস্ট্রাকচারটি আলাদা হয় তবে আপনি প্রায় আমার অর্থ বলতে পারেন যে আপনি প্রায় নিশ্চিত হয়ে উঠতে পারবেন যে সম্ভবত সিস্টেমের বৈশিষ্ট্যগুলি পৃথক হতে চলেছে এবং ন্যানোস্কেলে এরকমই প্রভাব রয়েছে এবং এটি খুব গুরুত্বপূর্ণ কারণ দিনের শেষে আমরা আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত আকর্ষণীয় বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যযুক্ত সামগ্রী চাই সুতরাং এর আগে যখন আপনি ম্যাক্রোস্কেলে এই উপাদানটির সাথে কাজ করছিলেন আপনি নির্দিষ্ট বৈশিষ্ট্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন এখন হঠাৎ করে আপনি ন্যানোস্কেলে গিয়েছেন এবং নানোস্কলে বিভিন্ন ধাপগুলি উপলভ্য হয়ে উঠছে আপনি সম্পূর্ণ নতুন নতুন বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছেন এবং এভাবেই ন্যানোম্যাটরিয়াল আপনার কাছে আকর্ষণীয় হয়ে উঠছে একই সংমিশ্রণটি ন্যানোস্কেলে গিয়ে আপনাকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য দিচ্ছে সুতরাং সংক্ষেপে থার্মোডাইনামিক্স আমাদের নির্দেশ করে কোন স্থিতিশীল ফেজগুলি উপস্থিত হতে চলেছে সিস্টেমে স্থিতিশীল হতে চলেছে এমন কোন ফেজগুলি থার্মোডাইনামিক্স আমাদেরকে নির্দেশ করে ফেজ ডায়াগ্রামগুলি থার্মোডাইনামিক তথ্যের উপস্থাপনের একটি চিত্রযুক্ত উপায় এটি আমাদের জানায় যে সিস্টেমে থাকা তথ্যগুলি কী এবং সিস্টেমে কী সম্ভব এবং এটি এটিকে এমনভাবে উপস্থাপন করে যা আমরা বাস্তবে সিস্টেমের বিভিন্ন সম্ভাবনার দিকে নজর দিতে পারি এবং প্রতিটি ক্ষেত্রে আপনি নিজের জন্য গজ করতে পারেন সিস্টেমটি আমাদের একটি মাইক্রোস্ট্রাকচার হিসাবে কী দিতে যাচ্ছে বা কমপক্ষে আমাদের উচ্চতর সম্ভাবনাটি কী হতে পারে যে সিস্টেমটি আমাদের নির্দিষ্ট ধরণের মাইক্রো স্ট্রাকচার দেবে বা কোন ফেজগুলি উপস্থিত থাকবে আপনি ফেজের এই চিত্রটিই পাবেন এটি আমাদেরকে এটি বলতে সাহায্য করে যে কী ফেজগুলি উপস্থিত রয়েছে তা আমাদের জানায় যে ফেস এর সংমিশ্রণটি কী আমরা দেখেছি যে এটি আমাদেরকে তরল সংমিশ্রণটি বলেছিল α সংমিশ্রণ সুতরাং এটি আপনাকে কী ধাপগুলি উপস্থিত রয়েছে তা বলে দেয় এটি কেবল তরল ফেজ বা তার তরল প্লাস α বা এর α ফেজ এটি আপনাকে তরল প্লাস α হলে সংমিশ্রণটি কী তা বলে এটি আপনাকে জানায় তরলের সংমিশ্রণটি কী α এর সংমিশ্রণটি কী α এটি আপনাকে উপস্থিত ফেজগুলির আপেক্ষিক পরিমাণগুলি বলে দেয় এটি আমরাও গণনা করতে পারি আমরা আসলে সেই সিস্টেমটির দিকে নজর দিতে পারি এবং আপনি বলতে পারেন যে এটি তরল ফেজের ওয়েট যা উপস্থিত থাকবে α ফেজের ওয়েট যা উপস্থিত হবে এবং আমরা দেখেছি যে ফেজগুলি এবং সম্পর্কিত মাইক্রোস্ট্রাকচার বৈশিষ্ট্যগুলিতে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং এটি এমন কিছু যা মূলত সমস্ত বৈজ্ঞানিক বিজ্ঞানের মূল বিষয় বা ক্রাক্স দিনের শেষে আমরা বৈশিষ্ট্যগুলি চাই কারণ এমন কিছু প্ররোচিত হয়েছে যার এই বৈশিষ্ট্যগুলির প্রয়োজন হয় সেই বৈশিষ্ট্যগুলির সাথে ম্যাটেরিয়াল প্রয়োজন এবং এটি মৌলিক ম্যাটেরিয়াল সায়েন্স এর পিছনে ড্রাইভিং থিম বা আমরা আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে আসতে পারি এবং তারপরে কেউ এর ব্যবহার খুঁজে পায় সুতরাং এটিও ঘটতে পারে তবে সাধারণত এখানে ধারণাটি এটিই এবং আমরা এটিও লক্ষ করেছি যে আপনি যখন ন্যানোস্কেলে যান কারণ এটি ম্যাক্রোস্কেলের তুলনায় থার্মোডাইনামিক সম্পর্কের নির্দিষ্ট দিকগুলিকে উচ্চারণ করে সিস্টেমের থার্মোডাইনামিক্সকে প্রভাবিত করতে পারে আপনি আসলে বিভিন্ন ফেজের আপেক্ষিক স্থায়িত্ব পরিবর্তন করতে পারেন এবং অতএব আপনি অন্যান্য ফেজগুলি আরও স্থিতিশীল করতে পারেন যা খুব গুরুত্বপূর্ণ অতএব আপনি একটি মাইক্রোস্ট্রাকচার পেতে পারেন যা আপনি অন্যথায় সিস্টেমে আশা করবেন না এবং এটির সাথে আপনি বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারেন এবং তাই আপনি সিস্টেমের কার্যকারিতা পরিবর্তন করতে পারেন সুতরাং এটিই হল থার্মোডাইনামিক্স এবং ফেজ ডায়াগ্রামে ন্যানোস্কেলের প্রভাব সম্পর্কিত এবং এটি আমাদের ব্যবহারের যেভাবে প্রভাবিত করে সেই সম্পর্কিত